Software Testing সফটওয়্যার টেস্টিং Prof Rajib Mall প্রফেসর রাজীব মাল Department of Computer Science and Engineering কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ Indian Institute of Technology Kharagpur ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর Lecture - 10 লেকচার 10 White Box Testing হোয়াইট বক্স টেস্টিং এই সেশানে স্বাগত এবং আমরা এখন পর্যন্ত কিছু ব্ল্যাক বক্স পরীক্ষার কৌশল দেখেছি এবং এখন আমরা কিছু হোয়াইট বক্স পরীক্ষার কৌশল দেখতে শুরু করব হোয়াইট বক্স পরীক্ষা যেমনটি আমরা আগেই বলেছি কোড কাঠামো পরীক্ষা করে টেস্ট কেসের ক্ষেত্রে উন্নয়ন করার সঙ্গে জড়িত এবং বেশ কয়েকটি হোয়াইট বক্স পরীক্ষার কৌশল রয়েছে প্রায় এক ডজন আমরা হোয়াইট বক্স টেস্টিং সম্পর্কে প্রায় 6 7 টি গুরুত্বপূর্ণ কৌশল দেখব এগুলিকে স্ট্রাকচারাল টেস্টিং বলা হয় কারণ কোডের কাঠামো পরীক্ষা করে টেস্ট কেস তৈরি করা হয় আমরা বলেছিলাম যে প্রচুর সংখ্যক হোয়াইট বক্স পরীক্ষার কৌশল রয়েছে তবে মোটামুটিভাবে আমরা সেগুলিকে কভারেজ ভিত্তিক এবং ফল্ট ভিত্তিক পদ্ধতিতে শ্রেণীবদ্ধ করতে পারি কভারেজ ভিত্তিক ক্ষেত্রে টেস্ট কেসগুলি কিছু প্রোগ্রাম উপাদানগুলির কভারেজ অর্জনের জন্য নকশা করা হয়েছে আমরা বিবৃতিগুলি কভার করার চেষ্টা করতে পারি আমরা শর্তগুলি বা সিদ্ধান্তগুলি কভার করার চেষ্টা করতে পারি সিদ্ধান্ত কভারেজে আমরা মনে করি একটি সিদ্ধান্তের অভিব্যক্তি জড়িত তথা একটি if বিবৃতি while বিবৃতি টেস্ট কেসগুলির নিশ্চিত হওয়া উচিত যে সিদ্ধান্তটি সত্য এবং মিথ্যা উভয়ই গ্রহণ করে যাতে প্রোগ্রাম উপাদান যা সিদ্ধান্ত পরীক্ষার দ্বারা আচ্ছাদিত করা হয় যেখানে ফল্ট ভিত্তিক পরীক্ষার হিসাবে আমরা কিছু নির্দিষ্ট ধরনের ত্রুটি সনাক্ত করার জন্য টেস্ট কেস নকশা করি উদাহরণ স্বরূপ একটি ফল্ট হতে পারে যে variableর ধরনটি ভুল int একটি float বা float কে int করা হয়েছে সুতরাং আমরা সেই জিনিসগুলি সঠিকভাবে সনাক্ত করা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য ফল্ট ভিত্তিক পরীক্ষার কৌশল ব্যবহার করব একটি কভারেজ ভিত্তিক পরীক্ষায় আমরা প্রোগ্রামের উপাদানগুলিকে কভার করার জন্য টেস্ট কেস নকশা করি যেখানে একটি ফল্ট ভিত্তিক পরীক্ষায় আমরা নির্দিষ্ট ধরনের ফল্ট লক্ষ্য করি এবং সেই ফল্টগুলি সেই ধরনের ফল্ট সনাক্ত করা হয়েছে কিনা তা পরীক্ষা করি যেমন আমি বলছিলাম যে প্রচুর পরিমাণে হোয়াইট বক্স পরীক্ষার কৌশল রয়েছে এটি এর একটি নমুনা মাত্র বিবৃতি কভারেজ শাখা কভারেজ পাথ কভারেজ একাধিক শর্ত কভারেজ একাধিক শর্ত সিদ্ধান্ত কভারেজ মিউটেশন টেস্টিং এবং তথ্য প্রবাহ টেস্টিং ইত্যাদি সুতরাং আসুন আমরা সবচেয়ে সহজটি দেখা শুরু করি যা বিবৃতি কভারেজ ভিত্তিক পরীক্ষা কিন্তু তার আগে এর সম্পর্কে কিছু খুব সহজ সঠিক ধারণা থাকার চেষ্টা করা যাক একটি বিষয় হল যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্ল্যাক বক্স টেস্টিং করেন তাহলে হোয়াইট বক্স পরীক্ষা করা প্রয়োজন কিনা তা আমাদের পরিষ্কার হতে হবে ধরুন আমরা একটি সম্পূর্ণ ব্ল্যাক বক্স পরীক্ষা করেছি আমরা কি বলতে পারি যে আমরা হোয়াইট বক্স পরীক্ষা এড়িয়ে যাব অথবা যদি আমরা একটি পুঙ্খানুপুঙ্খভাবে হোয়াইট বক্স পরীক্ষা করি আমরা কি বলতে পারি যে ব্ল্যাক বক্স পরীক্ষা বাদ দেওয়া যেতে পারে যদি আমরা বলি যে না উভয়ই করতে হবে তাহলে আমাদের একটি বৈধ কারণ দিতে হবে একটি বৈধ প্রমাণ যে আপনি যদি ব্ল্যাক বক্স টেস্টিং না করেন তাহলে আপনি এই ধরনের সমস্যাগুলি মিস করবেন অথবা যদি আপনি হোয়াইট বক্স টেস্টিং না করেন শুধু ব্ল্যাক বক্স টেস্টিং করেন তাহলে ব্ল্যাক বক্স টেস্টিং এই ধরনের সমস্যা সনাক্ত করতে পারবে না আমাকে উদাহরণ দিতে হবে সুতরাং আপনি কি মনে করেন উভয়ই প্রয়োজনীয় এবং যদি প্রয়োজনীয় ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স পরীক্ষা উভয়ই হয় তবে আপনাকে এমন ধরণের বাগের উদাহরণ দিতে হবে যা শুধুমাত্র ব্ল্যাক বক্স পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা যাবে না এবং আপনাকে বাগের উদাহরণ দিতে হবে যা শুধুমাত্র হোয়াইট বক্স পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা যাবে না তাহলে আমরা দাবি করতে পারি যে হ্যাঁ উভয়ই প্রয়োজনীয় এখন আসুন আমরা সেদিকে তাকাই তাই ব্ল্যাক বক্স টেস্টিংয়ে আমরা আসলে input ডেটার একটি মডেল তৈরি করি এবং টেস্ট কেস তৈরি করি কিন্তু এবং এই প্রয়োজনীয়তা বা সফ্টওয়্যার কার্যকারিতা বর্ণনা উপর ভিত্তি করে কিন্তু তারপর আমরা কোড অংশ সম্পর্কে কোন ধারণা নেই তাই হতে পারে প্রোগ্রামাররা কিছু কোড লিখেছেন যা আসলে প্রয়োজনের অংশ নয় সুতরাং কেবলমাত্র যদি নির্দিষ্ট input সংমিশ্রণ দেওয়া হয় তবে সেই কোডগুলি সক্রিয় হয়ে যায় এবং এটি প্রয়োজনীয়তার মধ্যে নির্দিষ্ট নয় তাই আমরা ব্ল্যাক বক্স টেস্টিং ব্যবহার করে পরীক্ষা করতে পারি না আমরা জানি না এই input মানগুলি কী কারণ input মানগুলি খুব বড় এবং যদি না কিছু দৃশ্যকল্প বা প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু লেখা হয় আমরা সত্যিই সেই input মানগুলি পরীক্ষা করতে পারি না এবং এভাবেই ট্রোজানগুলি প্রয়োগ করা যেতে পারে প্রোগ্রামাররা কোডটি কেবল তখনই লিখেছেন যখন নির্দিষ্ট input মান দেওয়া হয় তখন সেই কোড কাজ করে এবং সম্ভবত কিছু তথ্য বাইরে প্রেরণ করে সুতরাং ব্ল্যাক বক্স টেস্টিং ব্যবহার করে কোডে ট্রোজান আছে কিনা তা পরীক্ষা করা অসম্ভব এবং হোয়াইট বক্স টেস্টিং সম্পর্কে আপনি কি জানেন আপনি কি একটি উদাহরণ দিতে পারেন যে ধরনের বাক্স হোয়াইট বক্স টেস্টিং সনাক্ত করতে পারে না এটি শুধুমাত্র ব্ল্যাক বক্স পরীক্ষার মাধ্যমে সনাক্ত করা যায় একটি হোয়াইট বক্স পরীক্ষায় আমরা কেবল কোডটি দেখি আমরা প্রয়োজনীয়তার নথির দিকে তাকাই না আমরা প্রয়োজনীয় নথির উপর ভিত্তি করে টেস্ট কেস নকশা করি না কেবল কোডের উপর ভিত্তি করে কাঠামো চিহ্নিত করি এবং তারপর টেস্ট কেস নকশা করি কিন্তু যদি কোডটি কিছু কার্যকারিতা মিস করে যা সেখানে থাকা উচিত ছিল এটি প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে যে এই inputর অধীনে এই পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু তারপর কোডটিতে সেই অংশটি অনুপস্থিত এর জন্য কোন কোড নেই স্পষ্টতই কেবল কোডটি দেখে আপনি জানতে পারবেন না যে কিছু কার্যকারিতা অনুপস্থিত সুতরাং ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স টেস্টিং উভয়ই প্রয়োজনীয় এবং এটিকে প্রশংসামূলক পরীক্ষার কৌশল বলা হয় এখন আসুন কভারেজ ভিত্তিক পরীক্ষার দিকে তাকাই আসুন আমরা হোয়াইট বক্স টেস্টিং কভারেজ ভিত্তিক টেস্টিং এবং ফল্ট ভিত্তিক টেস্টিংয়ের দিকে নজর দেই কভারেজ ভিত্তিক টেস্টিংয়ে আমরা বলেছিলাম যে আমরা টেস্ট কেসগুলি লিখি যাতে কিছু প্রোগ্রামের উপাদানগুলি আবৃত থাকে এবং যদি পর্যাপ্ত কভারেজ অর্জিত হয় আমরা সেই কৌশলগুলির জন্য পরীক্ষা করতাম উদাহরণ statement কভারেজ পাথ কভারেজ ইত্যাদি এবং ফল্ট ভিত্তিক পরীক্ষার পিছনে ধারণার মধ্যে প্রোগ্রামাররা সাধারণত যে ধরনের ত্রুটিগুলি করে আমরা তা চিহ্নিত করি এবং তারপরে সেই ত্রুটিগুলি বিদ্যমান কিনা তা পরীক্ষা করে দেখি সুতরাং এর একটি উদাহরণ হল মিউটেশন টেস্টিং আমরা তাদের কভারেজ ভিত্তিক পরীক্ষার উভয়ই দেখি এবং আমরা ফল্ট ভিত্তিক পরীক্ষার দিকেও তাকাই যা মিউটেশন টেস্টিং এবং কভারেজ ভিত্তিক টেস্টিং আমাদের লক্ষ্য করা নির্দিষ্ট প্রোগ্রাম উপাদানগুলির উপর নির্ভর করে আমাদের বিভিন্ন কৌশল রয়েছে উদাহরণস্বরূপ বিবৃতি কভারেজে প্রোগ্রামের উপাদানগুলি বিবৃতি শাখা কভারেজে যাকে সিদ্ধান্ত কভারেজও বলা হয় এখানে আমরা যাচাই করি প্রতিটি শাখার শর্ত সত্য বা মিথ্যা মান ধারণ করে কিনা কন্ডিশন কভারেজকে একাধিক কন্ডিশন কভারেজও বলা হয় তবে এখানে প্রতিটি যৌগিক অবস্থার উপাদানের শর্ত তাই decision expressionর যৌগিক শর্ত থাকতে পারে c1 এবং c2 বা c3 ইত্যাদি এই c1 c2 c3 এর প্রতিটি সত্য এবং মিথ্যা মান গ্রহণ করে কিনা একাধিক শর্ত input অবস্থার সমস্ত সম্ভাব্য সংমিশ্রণ বিবেচনা করা হয় কিনা পাথ কভারেজ ডিপেন্ডেন্সি কভারেজ ইত্যাদি বিভিন্ন ধরণের প্রোগ্রাম উপাদান রয়েছে যা বিভিন্ন কভারেজ কৌশলকে উদ্দেশ্য করে এই উদ্দেশ্য বিবৃতি branch condition একাধিক শর্ত যা সব সম্ভাব্য সমন্বয় প্রোগ্রাম পাথ প্রোগ্রাম পাথটি আচ্ছাদিত কিনা নির্ভরতা তথ্য নির্ভরতা ইত্যাদি আচ্ছাদিত কিনা তাই আমরা যে প্রোগ্রাম এলিমেন্ট কভারেজ চেষ্টা করি তার উপর নির্ভর করে হোয়াইট বক্স টেস্টিং এর জন্য আমাদের বিভিন্ন কৌশল থাকবে কভারেজ ভিত্তিক পরীক্ষায় আমাদের একটি শক্তিশালী এবং দুর্বল পরীক্ষার ধারণা রয়েছে যদি সমস্ত কর্মসূচির উপাদানগুলি যা একটি কৌশল দ্বারা আচ্ছাদিত হয় অন্য কৌশল দ্বারা আচ্ছাদিত প্রোগ্রামের উপাদানগুলিকে আচ্ছাদন করার গ্যারান্টি দেয় তাহলে আমাদের এই শক্তিশালী কভারেজ আছে এবং যেখানে এটি তাদের শক্তিশালী প্রোগ্রাম উপাদানগুলির একটি উপসেট জুড়ে আমরা এটিকে একটি দুর্বল পরীক্ষা হিসাবে বলি এবং আমরা প্রশংসামূলক পরীক্ষা বলি যদি দুটি কৌশল তারা প্রোগ্রামের কিছু উপাদানগুলিকে সাধারণভাবে কভার করে তবে তারা বিভিন্ন প্রোগ্রামের উপাদানগুলিকেও কভার করে সুতরাং এটি একটি দুর্বল এবং প্রশংসার ধারণা এখন আসুন সবচেয়ে সহজ পরীক্ষার কৌশলটি দেখি যা statement কভারেজ টেস্টিং সুতরাং এখানে মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হল টেস্ট কেস লেখা এইভাবে প্রতিটি প্রোগ্রামের বিবৃতি তালিকাটি অন্তত একবার ব্যবহার করা হয় আসুন একটি সাধারণ হোয়াইট বক্স টেস্টিং দেখি কভারেজ ভিত্তিক পরীক্ষা যা statement কভারেজ এটি সবচেয়ে সহজ পরীক্ষা এখানে statement কভারেজ টেস্টিং এর ধারণা হল যে প্রতিটি বিবৃতিকে টেস্ট কেসের সেট দ্বারা আচ্ছাদিত করা প্রয়োজন কারণ একটি বিবৃতি কমপক্ষে একবার কার্যকর না করা পর্যন্ত আপনি জানেন না যে সেই বিবৃতিতে বিদ্যমান কোন সমস্যা আছে কিনা তাই এখানে মূল ধারণা আমরা টেস্ট কেসগুলি লিখি যাতে প্রতিটি বিবৃতি কার্যকর হয় বা কমপক্ষে একবার আচ্ছাদিত হয় কারণ একটি বিবৃতি কার্যকর না করা পর্যন্ত সেই বিবৃতিতে বিদ্যমান কোনো সমস্যা আছে কিনা তা আপনি জানেন না সুতরাং আমরা টেস্ট কেস দিতে থাকি এবং পর্যবেক্ষণ বা পরিমাপ করি বিবৃতিগুলো কার্যকর করা হচ্ছে কিনা এবং যদি সমস্ত বিবৃতি কার্যকর করা হয় তাহলে আমরা জানি যে 100 শতাংশ বিবৃতি কভারেজ অর্জিত হয় সুতরাং এটাই আমরা এখানে লিখেছি যে যতক্ষণ না কমপক্ষে একটি টেস্ট কেসের ক্ষেত্রে সঠিকভাবে কাজ করার জন্য বিবৃতি পালন করা হয় আমরা জানি না এটি কাজ করবে কিনা এবং statement কভারেজের সমস্যাটিও হল যে শুধুমাত্র একটি statement পর্যবেক্ষণ করে একটি inputর জন্য ভাল কাজ করে তা নিশ্চিত করে না অন্যান্য inputর জন্যও এটি কাজ করবে কিন্তু কমপক্ষে আপনি জানতেন যে কমপক্ষে সেই বিবৃতি inputগুলির মধ্যে একটির জন্য ভাল কাজ করে এখানে আমাদের এই মেট্রিক আছে percentage covered percentage statement covered যা হল মোট বিবৃতি সংখ্যা এবং এর মধ্যে কতগুলি বিবৃতি কার্যকর করা হয়েছে সুতরাং বিবৃতির কত ভগ্নাংশ কার্যকর করা হয়েছে তার উপর নির্ভর করে আপনি বলতে পারেন যে 80 শতাংশ statement কভারেজ 90 শতাংশ statement কভারেজ এবং সাধারনত আমরা 100 শতাংশ statement কভারেজ আশা করি যদি না আমাদের নাগালের বাইরের কোড থাকে আমাদের 100 শতাংশ statement কভারেজ দরকার আসুন এই উদাহরণটি দেখি তাই এটি এখানে বিখ্যাত অ্যালগরিদম শুধু কোড আমি শুধু সেই কোডটি এখানে নিয়েছি এটি দুটি প্যারামিটার x এবং y গ্রহণ করে while x y If x y then x x y else y y x আমি ভাবছি আপনি কখন এই অ্যালগরিদমটি এটি বিখ্যাত GCD কম্পিউটিং অ্যালগরিদম ইউক্লিড বলে চিনে উঠতে পারবেন এবং এখানে 6 টি বিবৃতি আছে এবং যাতে সব statement কভারেজ হয় আমাদের এমন টেস্ট কেস থাকতে হবে সমস্ত বিবৃতি কভার হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য আমরা কেবল একটি ছোট tool লিখতে পারি এবং toolগুলি পাওয়া যায় open source tool যেমন g curve উপলব্ধ কিন্তু আমরা আমাদের নিজস্ব tool লিখতে পারি যা যাচাই করতে পারে যে কতগুলো বিবৃতি কার্যকর করা হয়েছে আমরা যে কিভাবে করব আমরা সেট করতে পারি যে আমরা arrayর উপাদানগুলির সমান বিবৃতির সংখ্যার সাথে একটি array থাকতে পারে কৌশলগুলির মধ্যে একটি আমাদের statement কভারেজ চেক করার অনেক উপায় থাকতে পারে এবং যখনই একটি নির্দিষ্ট কভার করা বিবৃতি কার্যকর করা হয় arrayতে সংশ্লিষ্ট variable সেট করার জন্য আমরা এখানে একটি বিবৃতি সন্নিবেশ করতাম সুতরাং যদি তৃতীয়টি হয় তবে আমাদের ঠিক এর পরেই বিবৃতি থাকবে সংশ্লিষ্ট variableটি arrayতে সেট করুন কিন্তু একটা বিষয় হল যদি কোন শাখা না থাকে সমস্ত বিবৃতি আচ্ছাদিত হবে যাতে আমরা কীভাবে একটি দক্ষ tool লিখতে পারি যতক্ষণ এটি কোডের একটি ব্লকে প্রবেশ করে এটি সেখানে সমস্ত বিবৃতি কার্যকর করবে তাই আমাদের কেবল ব্লকগুলি চিহ্নিত করতে হবে এটি একটি ছোট tool লিখতে পারে যা শতাংশ বিবৃতি কভারেজ পরীক্ষা করতে পারে কিন্তু তারপর open source tool পাওয়া যায় যা কার্যকর করা বিবৃতির শতাংশ বিবৃত করতে পারে Statement কভারেজ অর্জনের জন্য সাধারণত আমরা আমাদের ব্যবহারিক প্রোগ্রামে টেস্ট কেস নকশা করি না যতক্ষণ না আমরা 100 শতাংশ statement কভারেজ অর্জন করি ততক্ষণ আমরা এলোমেলোভাবে input মান প্রদান করি কিন্তু তারপর 4 লাইন 5 লাইনের মত খুব ছোট প্রোগ্রামগুলির জন্য এটি খুঁজে পাওয়া সম্ভব যে কোন মানগুলি দেওয়া উচিত যাতে আমাদের 100 শতাংশ statement কভারেজ থাকে এই খুব ছোট প্রোগ্রাম এবং আমরা জানি যে এই অভিব্যক্তিটি সত্য হতে হবে এই দুইটির লুপে প্রবেশের জন্য এবং অতএব আমাদের অবশ্যই থাকতে হবে x y যে input আমাদের দিতে হবে এবং তারপর আমাদের এমন input দিতে হবে যাতে x y যেমন এবং যে এখানে আসতে পারে এবং এছাড়াও input দিতে হবে যাতে x y হয় সুতরাং খুব ছোট প্রোগ্রামগুলির জন্য একটি পরীক্ষা স্যুট নকশা করা সম্ভব যা সমস্ত বিবৃতিকে কভার করবে কিন্তু আমি যেমন বৃহত্তর প্রোগ্রামের জন্য বলেছি আমরা statement কভারেজ অর্জনের জন্য সত্যিই টেস্ট কেস নকশা করি না আমরা এলোমেলো input দেই এবং কভারেজটি কী অর্জন করে তা যাচাই করতে থাকি Open search tool বা আমাদের নিজস্ব tool আপনি প্রতিবার একটি টেস্ট কেস চালানোর সময় অর্জিত কভারেজ কি তা পরীক্ষা করতে পারেন এবং 100 শতাংশ statement কভারেজ না পাওয়া পর্যন্ত আমরা এলোমেলো input দিতে থাকি সুতরাং যদি আপনি ম্যানুয়ালি টেস্ট কেস নকশা করেন আমরা দেখব যে সেই ছোট প্রোগ্রামের জন্য এগুলি সেই মান যা দিয়ে আমরা 100 শতাংশ statement কভারেজ অর্জন করতে পারি বিবৃতি কভারেজ একটি খুব সহজ ধারণা তবে এটি বাগ সনাক্ত করার ক্ষেত্রে কম কার্যকর কারণ এটি একটি দুর্বলতম পরীক্ষা দুর্বলতম হোয়াইট বক্স টেস্টিং আসুন আমরা শক্তিশালী হোয়াইট বক্স পরীক্ষার দিকে তাকাই শক্তিশালী পরীক্ষাগুলির মধ্যে একটি শাখা কভারেজ বা সিদ্ধান্ত কভারেজ সিদ্ধান্ত কভারেজে টেস্ট কেস এমনভাবে নকশা করা হয়েছে যে প্রতিটি শাখার শর্ত সত্য এবং মিথ্যা মান ধারণ করে সুতরাং যখনই আমাদের একটি সিদ্ধান্ত বিবৃতি আছে if while for এর আকারে এবং অন্যান্য আমরা যাচাই করি যে এই সিদ্ধান্তগুলির প্রত্যেকটি সত্য এবং মিথ্যা উভয় মূল্যই ধরে নেয় কিনা তারপর আমরা বলি যে 100 শতাংশ শাখা কভারেজ অর্জিত হয়েছে তাই একই প্রোগ্রামের জন্য আমাদের এখানে শাখাগুলি এখানে সিদ্ধান্ত নিতে হবে এবং যদি সত্য এবং মিথ্যা উভয়ই কিনা তা পরীক্ষা করা হবে তবে এখানে শর্তটি সত্য এবং মিথ্যা উভয়ই if এর জন্য এই শর্তটি সত্য এবং মিথ্যা উভয়ই এই অভিব্যক্তিটি সত্য এবং মিথ্যা হয়ে উঠার জন্য আমাদের পরীক্ষার প্রয়োজন হবে এবং এই অভিব্যক্তি সত্য এবং মিথ্যা হয়ে যাবে এবং তারপর বলবে যে শাখা কভারেজ অর্জিত হয়েছে সুতরাং খুব ছোট প্রোগ্রামগুলির জন্য আমরা আবার উৎপন্ন করতে পারি বা শাখা কভারেজ অর্জনের জন্য আমরা টেস্ট কেস লিখতে পারি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মানগুলির এই সেটটি সেই শর্তগুলিকে সত্য এবং মিথ্যা নির্ধারণ করবে কিন্তু বৃহত্তর জটিল প্রোগ্রামগুলির জন্য শাখা কভারেজ অর্জনের জন্য টেস্ট কেস নকশা করা খুব কঠিন এবং অনুশীলনে কেউই শাখা কভারেজ অর্জনের জন্য সত্যিই টেস্ট কেস নকশা করে না তারা এলোমেলোভাবে input মান দেবে এবং একটি কভারেজ tool আছে যা অর্জিত শাখার কভারেজ পরীক্ষা করবে এখানে আবার শাখার কভারেজ পরীক্ষা করা হচ্ছে একটি tool লিখে কতটা শাখা কভারেজ অর্জিত হয়েছে তা খুবই সহজ এবং open source tool পাওয়া যায় যা একটি শাখা কভারেজ কি তা বিবৃত করতে পারে সুতরাং শতাংশ হল একটি শাখা কভারেজ যা আমরা লিখতে পারি তা হল সম্পাদিত শাখার সংখ্যাকে মোট শাখার সংখ্যা দ্বারা ভাগ করা সুতরাং ইউক্লিড GCD প্রোগ্রামে দুটি শাখা শর্ত রয়েছে তাই আমাদের চারটি শাখার ফলাফল থাকবে চারটি সম্ভাব্য শাখার ফলাফল এবং তাদের মধ্যে কতগুলি নেওয়া হয়েছে তার উপর নির্ভর করে আমাদের নির্বাহী শাখার সংখ্যা থাকবে সুতরাং এটি 1 দ্বারা 4 25 শতাংশ বা 2 দ্বারা 4 50 শতাংশ বা 75 শতাংশ বা 100 শতাংশ হতে পারে কিন্তু তারপর দুটি হোয়াইট বক্স পরীক্ষার কৌশল নিয়ে আলোচনা করার পর statement কভারেজ এবং শাখা কভারেজ আমরা বলতে পারি কোনটি শক্তিশালী পরীক্ষা কারণ ধারণাটি হল যে আপনি যদি আরও শক্তিশালী পরীক্ষা করেন তবে আমাদের দুর্বল পরীক্ষা করতে হবে না একটি শক্তিশালী পরীক্ষা একটি দুর্বল পরীক্ষার দ্বারা আচ্ছাদিত সমস্ত প্রোগ্রামের উপাদানগুলিকে আচ্ছাদিত করে এবং অতএব যতক্ষণ আমরা একটি শক্তিশালী পরীক্ষা করছি বলুন বেশ কয়েকটি দুর্বল পরীক্ষা আছে এবং আমরা একটি আরো শক্তিশালী পরীক্ষা শক্তিশালী পরীক্ষা করছি আমাদের সেই সব দুর্বল পরীক্ষা করতে হবে না শুধু একটি শক্তিশালী পরীক্ষা যথেষ্ট ভাল সুতরাং শাখা এবং বিবৃতি কভারেজের মধ্যে কোনটি শক্তিশালী সুতরাং আপনি যদি দেখাতে চান যে শাখা কভারেজ শক্তিশালী তাহলে আমাদের দেখাতে হবে যে শাখা কভারেজ statement কভারেজের নিশ্চয়তা দেবে এবং আমাদেরকে দেখাতে হবে যে statement কভারেজ শাখা কভারেজ অর্জন করে না তাই অন্তত একটি শাখা আছে যা statement কভারেজ দ্বারা আচ্ছাদিত নয় নয়তো তারা একই হবে সুতরাং আমাদের একটি উপায় দেখতে হবে আমাদের দেখাতে হবে যে শাখা কভারেজ statement কভারেজ অর্জন করে এবং আমাদেরকে দেখাতে হবে যে statement কভারেজ শাখা কভারেজ অর্জন করে না কমপক্ষে কিছু শাখা statement দ্বারা আচ্ছাদিত নয় তাহলে আমরা এটা কিভাবে দেখাবো সুতরাং আমরা এখানে একটি যুক্তি দিতে পারি যে একটি শক্তিশালী পরীক্ষায় আমাদের দেখাতে হবে যে এটি দুর্বল পরীক্ষার সমস্ত উপাদানকে কভার করে আমরা যুক্তি দিতে পারি যে প্রতিটি বিবৃতি কোন না কোন শাখায় রয়েছে সুতরাং যদি সমস্ত শাখাগুলি আচ্ছাদিত থাকে তবে সমস্ত বিবৃতি অবশ্যই আবৃত থাকতে হবে আমি শুধু এই যুক্তি পুনরাবৃত্তি করি যে প্রতিটি বিবৃতি কোন না কোন শাখায় থাকে সুতরাং যদি সমস্ত শাখাগুলি আচ্ছাদিত হয় তবে সমস্ত বিবৃতি অবশ্যই আবৃত থাকতে হবে যাতে এটি দেখায় যে শাখা কভারেজ statement কভারেজ অর্জন করবে কিন্তু কিভাবে আমরা দেখাব যে statement কভারেজ শাখা কভারেজ অর্জন করে না সুতরাং এর জন্য আমরা অন্তত একটি উদাহরণ দিতে পারি যেখানে আমরা দেখাই যে আমরা statement কভারেজ অর্জন করি কিন্তু এটি শাখা কভারেজ অর্জন করে না যা দেখায় যে statement কভারেজ শাখা কভারেজ অর্জন করে না সুতরাং আমার সত্যিই একটি স্লাইড নেই উদাহরণটি স্লাইডে লেখা নেই কিন্তু শুধু আপনাকে একটি উদাহরণ দিতে বলছে যেখানে statement কভারেজ শাখা কভারেজ দেয় না একটি সহজ উদাহরণ হতে পারে যদি a b এর চেয়ে বড় হয় printf কিছু সুতরাং এখানে যদি a b এর চেয়ে বড় হয় printf কার্যকর করা হয় Statement কভারেজ অর্জন করা হয় যতদিন a b এর চেয়ে বড় সুতরাং a এর যেকোনো মানের জন্য যা b এর চেয়ে বড় আমাদের statement কভারেজ থাকবে কিন্তু সিদ্ধান্ত কভারেজ বা শাখা কভারেজ অর্জন করা হবে না কারণ আমাদেরও টেস্ট কেসের প্রয়োজন যা b এর সমান বা কম স্থাপন করে সুতরাং টেস্ট কেস a b এর চেয়ে বড় বিবৃতি কভারেজ অর্জন করে কিন্তু শাখা কভার অর্জন করে না এবং statement কভারেজ শাখা কভারেজ অর্জন করে না তা দেখানোর জন্য এটি একটি যথেষ্ট ভাল উদাহরণ এবং যেমন আমি বলছিলাম যে বেশ কয়েকটি tool উপলব্ধ রয়েছে যা open source tool দেবে তাদের মধ্যে অনেকগুলি রয়েছে যা কভারেজ statement কভারেজ শাখা কভারেজ দিতে পারে তাই কিছু টেস্ট কেস কার্যকর করার পর এই toolটি কোন প্যাকেজের জন্য দেয় কতটা লাইন কভারেজ কতটা শাখা কভারেজ অর্জন করা হয় এবং শুধু তাই নয় এটি দেখায় যে কোন বিবৃতি কার্যকর করা হয়নি কিন্তু আমরা যদি statement শাখা কভারেজ করি তাহলে আপনাকে statement কভারেজ করতে হবে না যা আমরা আগেই বলেছি কিন্তু এটা কি সম্ভব যে একটি প্রোগ্রাম যেখানে আপনি 100 শতাংশ শাখা কভারেজ অর্জন করেছেন এখনও বাগ বিদ্যমান থাকতে পারে এবং সেই বাগগুলি কি আমরা কি একটি বাগের উদাহরণ দিতে পারি যা 100 শতাংশ শাখা কভারেজ অর্জন করলেও বিদ্যমান থাকতে পারে এবং আমরা কিভাবে একটি হোয়াইট বক্স পরীক্ষার কৌশল নকশা করব যা সেই বাগগুলি পরীক্ষা করবে আসুন আমরা একটি উদাহরণ দেখি যে আমাদের এখানে একটি শর্তের মধ্যে একটি অভিব্যক্তি আছে যদি সংখ্যা বেশি সত্য বা সংখ্যা কম মিথ্যা হয় এটাই 1 তারপর কিছু করুন এখন শাখা কভারেজের জন্য যদি এই প্যারামিটারগুলির একটি সত্য হয় ধরা যাক সংখ্যা বেশি সত্য এবং সংখ্যা কম আমরা এটি সত্য এবং মিথ্যাতে স্থির করতে পারি তাহলে শাখা কভারেজ অর্জিত হবে সুতরাং শুধুমাত্র সংখ্যা বেশি সত্য এবং মিথ্যা ব্যবহার করে সত্য মান যখন সংখ্যা বেশি সত্য আমরা অর্জন করব দুঃখিত যখন সংখ্যা বেশি মিথ্যা সংখ্যা কম সত্য এবং মিথ্যা মান এই শাখার জন্য সত্য এবং মিথ্যা উভয়ই অর্জন করবে এখানে একটি বা অভিব্যক্তি আছে তাই যতদিন এটি মিথ্যা সত্য এবং মিথ্যা এই অভিব্যক্তিটি তৈরি করবে পুরো অভিব্যক্তি সত্য বা মিথ্যা এবং অতএব শাখা কভারেজ অর্জন করা হবে কিন্তু যদি আমাদের একটি বাগ থাকে যা কেবল তখনই ঘটে যখন সংখ্যাটি বেশি হয় আমরা সংখ্যা বেশিকে মিথ্যা এবং সংখ্যা বেশিকে সত্য এবং মিথ্যাকে কম রেখে শাখা কভারেজ অর্জন করি কিন্তু যদি বাগটি শুধুমাত্র তখনই ঘটে যখন সংখ্যা বেশি সত্য সুতরাং শাখা কভারেজ অর্জন 100 শতাংশ শাখা কভারেজ এই বাগ সনাক্ত করতে সক্ষম হবে না সুতরাং আমরা কি করবো কি ধরনের কৌশল পরীক্ষা কৌশল আমরা স্থাপন করি আমাদের কন্ডিশন কভারেজ করতে হবে একে একাধিক কন্ডিশন কভারেজও বলা হয় সুতরাং প্রতিটি উপাদান শর্ত সত্য এবং মিথ্যা মান গ্রহণ করে সুতরাং যখন অভিব্যক্তিতে কেবল একটি শর্ত থাকে তখন শাখা কভারেজ এবং শর্ত কভারেজ একই কিন্তু যখন একাধিক শর্ত থাকে একটি শর্তাধীন অভিব্যক্তিতে উপ শর্তাবলী তারপর কেবল শাখা কভারেজ অর্জন করা সমস্ত বাগ সনাক্ত করতে সক্ষম নাও হতে পারে আমাদের পৃথক উপাদান শর্তগুলি বিবেচনা করতে হবে উপ শর্তগুলি সত্য এবং মিথ্যা মান দিতে হবে আসুন একটি উদাহরণ c1 এবং c2 বা c3 দেখি তাই কন্ডিশন কভারেজে আমাদের c1 এবং c2 সত্য এবং মিথ্যা c2 সত্য এবং মিথ্যা এবং c3 সত্য এবং মিথ্যা উভয়ই থাকা দরকার এবং একাধিক শর্ত কভারেজেআপনাকে c1 c2 c3 এর সমস্ত সম্ভাব্য সংমিশ্রণগুলি বিবেচনা করতে হবে সত্য সত্য সত্য সত্য মিথ্যা সত্য সত্য মিথ্যা মিথ্যা মিথ্যা সত্য সত্য ইত্যাদি শর্তগুলির প্রতিটি সমন্বয় যা আমাদের বিবেচনা করতে হবে এবং একাধিক শর্তের জন্য যদি n উপাদান শর্ত থাকে প্রত্যেকে দুটি মান সত্য এবং মিথ্যা গ্রহণ করে আমাদের 2n সম্ভাব্য টেস্ট কেস প্রয়োজন মৌলিক শর্ত পরীক্ষার জন্য যেখানে আমরা পরীক্ষা করি যে প্রতিটি শর্ত অন্তত সত্য এবং মিথ্যা মান নিয়েছে কিনা আমরা শর্তের সম্ভাব্য সব সমন্বয় গ্রহণ করি না তাই আমি এখানে যা বলছি তা হল c1 এবং c2 বা c3 যদি এই শর্ত থাকে তবে যতক্ষণ পর্যন্ত এটি সত্য সত্য সত্য এবং মিথ্যা মিথ্যা মিথ্যা এই দুটি মাত্র মৌলিক কন্ডিশন টেস্টিং অর্জন করবে কারণ প্রত্যেকেই সত্য এবং মিথ্যা মূল্য গ্রহণ করেছে অথবা আমাদের একটি টেস্ট কেস হতে পারে যা সত্য মিথ্যা সত্য এবং মিথ্যা সত্য মিথ্যা তৈরি করে যাতে প্রতিটি শর্ত সত্য এবং মিথ্যা উভয় মান গ্রহণ করে তা নিশ্চিত করে সুতরাং এই অবস্থার মানগুলির সংখ্যা 2 গুন n যদি এখানে মৌলিক শর্ত থাকে আমাদের প্রয়োজন হবে 2 গুন n এবং শতাংশ আচ্ছাদিত সত্য মান সব মৌলিক অবস্থার দ্বারা গৃহীত 2 গুন মৌলিক অবস্থার সংখ্যা দ্বারা ভাগ করা হয় এবং যদি আমরা এইগুলিকে শাখা পরীক্ষার সাথে সম্পর্কিত করি শাখা পরীক্ষাটি আসলে সবচেয়ে সহজ শর্ত পরীক্ষার কৌশল যেখানে আমরা অনুমান করি যে শর্তটির সম্পূর্ণ ফলাফল সত্য এবং মিথ্যা আমরা নিশ্চিত করি না যে সমস্ত উপাদান শর্ত সত্য এবং মিথ্যা গ্রহণ করেছে সুতরাং শাখা পরীক্ষার সহজ কৌশল হল শর্ত কৌশল এবং মৌলিক অবস্থা হল শক্তিশালী কৌশল তারপর শাখা পরীক্ষা যা দেখানো খুব সহজ হবে সুতরাং আমাদের এখানে এই অনুক্রম আছে Statement কভারেজ সবচেয়ে দুর্বল এবং তারপর আমাদের এই সিদ্ধান্ত বা শাখা কভারেজ এবং তারপর আমরা এই মৌলিক শর্ত কভারেজ এবং তারপর একাধিক শর্ত কভারেজ আছে মৌলিক অবস্থার কভারেজে আমাদের কেবল প্রয়োজন যে প্রতিটি উপাদান শর্ত সত্য এবং মিথ্যা মান নেয় যদিও একাধিক কন্ডিশন কভারেজে আমাদের প্রয়োজন যে কম্পোনেন্ট অবস্থার মধ্যে শর্তের সম্ভাব্য সব সমন্বয় নিশ্চিত করা হয়েছে তাই যদি আপনি একাধিক শর্ত কভারেজ করছেন তাহলে আমাদের এই মৌলিক শর্ত কভারেজ সিদ্ধান্ত কভারেজ বা statement কভারেজ কোনটাই করতে হবে না তাহলে আপনি বলবেন কেন একাধিক শর্ত কভারেজ করবেন না দুর্ভাগ্যবশত যখন একটি অভিব্যক্তিতে কম্পোনেন্টের শর্তের সংখ্যা অনেক বেশি টেস্ট কেসের প্রয়োজন হয় তখন এই ধরনের অভিব্যক্তি অনেক অ্যাপ্লিকেশনে ঘটে উদাহরণস্বরূপ এমবেডেড কন্ট্রোল অ্যাপ্লিকেশন আমাদের 20 বা 25 variable জড়িত একটি শর্তাধীন অভিব্যক্তি থাকতে পারে এবং সেই ক্ষেত্রে আমাদের 220 টি টেস্ট কেস দরকার যা খুব বেশি তাহলে কিভাবে আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করব আমরা কি পরীক্ষাটি অর্জন করতে পারি যা আপনাকে একাধিক শর্ত পরীক্ষার মতো কার্যকর হতে হবে এবং এখনও টেস্ট কেসে একটি সূচকীয় সংখ্যা নেই তাই এটি MCDC পরীক্ষা একাধিক শর্ত সিদ্ধান্ত কভারেজ পরীক্ষা যেখানে আমরা একাধিক শর্ত কভারেজের মতো বাগ সনাক্তকরণ ক্ষমতা অর্জন করার চেষ্টা করব এবং একই সাথে আমরা 100 শতাংশ MCDC কভারেজ অর্জনের জন্য প্রয়োজনীয় পরীক্ষার ক্ষেত্রে সংখ্যাটি ধরে রাখার চেষ্টা করব এতে অবাক হওয়ার কিছু নেই যে MCDC একটি খুব জনপ্রিয় হোয়াইট বক্স পরীক্ষার কৌশল এটা অনেক সার্টিফিকেট এজেন্সি দ্বারা বাধ্যতামূলক যে সফ্টওয়্যার গ্রহণযোগ্য হতে প্রোগ্রাম MCDC কভারেজ হতে হবে এটা নিশ্চিত করতে হবে কারণ অযৌক্তিকভাবে টেস্ট কেসের সংখ্যা বৃদ্ধি না করে আমরা মাল্টিপল কন্ডিশন টেস্টিং এর মত বাগ সনাক্ত করতে প্রায় সক্ষম তাই পরবর্তী সেশানে আমরা একাধিক শর্ত সিদ্ধান্তের কভারেজ দেখব যা MCDC টেস্টিং এবং সেখানে কী জড়িত তা দেখব কিভাবে একটি টেস্ট কেস ডিজাইন করা হয় এবং সেখানে মৌলিক ধারণাগুলো কি Glossary English Word Word Meaning Statement স্টেটমেন্ট বিবৃতি Expression এক্সপ্রেশন অভিব্যক্তি Decision ডিসিশন সিদ্ধান্ত Data ডাটা তথ্য